বায়োমলিকুলের পরবর্তী বৃহত্তর গল্পে স্বাগত আমি মনেকরি এটি শেষ বক্তৃতা হবে এই শেষ গল্পে আমরা সব অসমাপ্ত বিষয়গুলো সম্পন্ন করব আমরা এই প্রশ্ন করে গল্পটি শুরু করব কোষে কিভাবে প্রোটিন এবং এনজাইম তৈরি হয় আমরা যে এনজাইম দেখি তা প্রোটিন এর উত্তর দিতে আমি আপনাকে এই প্রয়োজনীয় ভিডিওটির দিকে ইঙ্গিত করবো আমি মনে করি তালিকায় ভিডিওটি 18 নম্বরে এই কোর্সের দিক থেকে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও তাই আমি চাই আপনার ভিডিওটি দেখুন এটি প্রায় সাড়ে 3 মিনিট দীর্ঘ এবং সুন্দরভাবে তৈরি এটি হিউম্যান জিনোম প্রজেক্ট এর একটি অংশ হিসেবে তৈরি করা হয়েছিল এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে প্রোটিন কিভাবে তৈরি হয় খুব সংক্ষেপে বলতে গেলে এই ভিডিওটি বলবে যে DNA ডিঅক্সিরাইবো নিউক্লিকএসিড নামে কোন কিছুর তথ্য মেসেঞ্জার RNA এর তথ্যে রূপান্তরিত বা ট্রান্সক্রাইব করা হয় এবং যা প্রোটিনের তথ্যে অনুবাদ করা হয় এই বিশেষ ভিডিওর এটিই মৌলিক বার্তা দয়া করে এটি দেখুন এটি আপনাকে একটি চমৎকার প্রেক্ষাপট দেবে এটি বেশ কিছু বিরক্তিকর প্রশ্নের সমাধান করবে যা আপনি সম্ভবত বিভিন্ন সময়ে সম্মুখীন হয়েছেন সাধারণভাবে এটি জীবনের একটি খুব আকর্ষণীয় দিক আমরা বলেছি যে DNA ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডে থাকা তথ্য mRNA র তথ্যে রূপান্তরিত হয় DNA আসলে কি আমি নিশ্চিত আপনারা সবাই DNA শুনেছেন আজকাল এটি খুবই জনপ্রিয় শব্দ এবং এভাবেই কোষে তথ্য সংরক্ষণ করা হয় যে তথ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালন করা প্রয়োজন প্রকৃতপক্ষে DNA হচ্ছে সেই কোড যার মাধ্যমে এই তথ্য প্রজন্মের পর প্রজন্মে সঞ্চালিত হয় তাহলে DNA কি এবং DNA এর গঠন কিভাবে তথ্য সঞ্চালন প্রক্রিয়াটি সম্ভব করে DNA ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হল নিউক্লিওটাইড নামক মনোমারের একটি পলিমার এখানে আসুন একে নিউক্লিওটাইড বলা যাক আপনি যদি একটি নিউক্লিওটাইডের দিকে তাকান এটি তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত এখানে একটি পেন্টোজ সুগার আছে এখানে এটি একটি অক্সিজেন পাঁচটি কার্বন আছে একে 3 প্রাইম অবস্থান বলা হয় একে কার্বনের 5 প্রাইম অবস্থান বলে এবং এই পাঁচ কার্বন বিশিষ্ট সুগারের প্রথম অবস্থানে যাকে একটি নাইট্রোজেনাস বেশ বলে তা এর সাথে সংযুক্ত এই বেশ এবং পেন্টোজ সুগারের সমন্বয়কে আসলে নিউক্লিওটাইড বলা হয় একটি নিউক্লিওসাইডের সাথে আপনি যদি একটি ফসফেট গ্রুপ যোগ করেন এটি একটি নিউক্লিওটাইড হয়ে যায় এটি DNAর বেশ ইউনিট পুনরাবৃত্তি করে আপনার একটি পেন্টোজ সুগার আছে একটি নাইট্রোজেনাস বেশ আছে যা এর সাথে সংযুক্ত এবং এর সাথে একটি ফসফেট গ্রুপ সংযুক্ত আছে আপনি DNAর মনোমার পাবেন যা একটি নিউক্লিওটাইড আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি পেন্টোজ সুগার নাইট্রোজেনাস বেশ এবং ফসফেট গ্রুপ আসুন এখান থেকে শুরু করি পেন্টোজ সুগার নাইট্রোজেনাস বেশ এবং ফসফেট গ্রুপ এটি একটি 3 প্রাইম প্রান্ত যা এখানে মুক্ত সুগারের 5 প্রাইম প্রান্ত ফসফেট গ্রুপের সাথে সংযুক্ত আরেকটি নিউক্লিওটাইডে রাইবোজ সুগারের 3 প্রাইম প্রান্ত এই ফসফেট গ্রুপের সাথে সংযুক্ত হয় এবং এভাবে পলিমার শৃংখল তৈরি হয় আপনার একটি 3 প্রাইম প্রান্ত আছে যা মুক্ত 5 প্রাইম প্রান্ত পরবর্তী নিউক্লিওটাইডে 3 প্রাইম প্রান্তের সাথে সংযুক্ত একইভাবে 5 প্রাইম প্রান্ত পরবর্তী নিউক্লিওটাইডে 3 প্রাইম প্রান্তের সাথে সংযুক্ত এবং এইভাবে DNA পলিমার গঠন করে আমরা বলেছি বেশে একটি সুগার এবং একটি ফসফেট গ্রুপ আছে বেশ 5 ধরনের সেগুলি সাইটোসিন থাইমিন এবং ইউরাসিল বা অ্যাডেনিন এবং গুয়ানিন হতে পারে এই শব্দগুলোর মধ্যে কিছু আপনার পরিচিত হতে পারে আপনার পিরিমিডিন থাকতে পারে যা এই এক রিং বিশিষ্ট নাইট্রোজেনঘটিত পদার্থ এবং পিউরিন যা সামান্য বড় নাইট্রোজেনঘটিত পদার্থ এখানে বেশ এই ধরনের একটি হতে পারে হয় সাইটোসিন বা থাইমিন বা ইউরাসিল বা অ্যাডেনিন বা গুয়ানিন এটি এমন যে DNAতে কেবল CTAG আছে Gattaca সিনেমার কথা মনে আছে RNAতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে পেন্টোজ সুগার দুই ধরনের DNAর আছে যাকে বলে ডিঅক্সিরাইবোজ এবং RNA র আছে যাকে রাইবোজ বলা হয় এই দুই সুগারের মধ্যে একমাত্র পার্থক্য হল 2 প্রাইম অবস্থান ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 2 প্রাইম অবস্থানে একটি H আছে রাইবোজের ক্ষেত্রে 2 প্রাইম অবস্থানে একটি OH আছে সুগারের দিক থেকে DNA এবং RNA র মধ্যে এটিই একমাত্র বা প্রধান পার্থক্য আসুন একটু ফিরে যাই আপনার একটি নিউক্লিওটাইড আছে যা DNA বা RNA হতে পারে একটি পেন্টোজ সুগার আছে যদি আপনার ডিঅক্সিরাইবোজ সুগার থাকে তাহলে আপনার DNA থাকবে যদি আপনার রাইবোজ সুগার থাকে তাহলে RNA থাকবে বেশের ক্ষেত্রে যদি আপনার অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন থাকে এই বেশগুলি DNA তে পাওয়া যায় যদি আপনার অ্যাডেনিন ইউরাসিল গুয়ানিন সাইটোসিন থাকে তাহলে আপনার RNA তে পাওয়া বেশগুলি আছে ফসফেট গ্রুপ অবশ্য একই এটিই হল একটি নিউক্লিওটাইডের বিবরণ এবং এটিই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তথ্য সঞ্চালন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তথ্য সঞ্চালন সম্ভব করার এটি একটি পথ এটি এখানে অ্যাডিনিন এবং থাইমিন আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে সুগার সংযুক্ত আছে তারপর একটি নাইট্রোজেনজেনাস বেশ দেখানো হয়েছে এবং অবশ্যই ফসফেট গ্রুপ আছে যা দেখানো হয়নি আপনি যদি ফিরে যান অ্যাডেনিন এখানে আছে যা একটি পিউরিন থাইমিন এখানে রয়েছে যা একটি পিরিমিডিন অ্যাডেনিন এবং থাইমিন তাদের রাসায়নিক প্রকৃতির জন্য নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এবং একে বেশ পেয়ারিং বলা হয় নাইট্রোজেনাস বেশ বেশ পেয়ারিং এটি একটি বেশ পেয়ারিং অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় গুয়ানিন একটি পিউরিন সাইটোসিন একটি পিরিমিডিন সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এই হাইড্রোজেন বন্ধন গঠন বা বেশ পেয়ারিং যেমন একে বলা হয় তা DNA র কাঠামো তৈরি করে এবং এটি যা করে তা করা সম্ভব করে তোলে এটি কিভাবে হচ্ছে আসুন আমরা এখানে একটি DNA স্ট্যান্ডের দিকে দেখি আসুন এখানে আমরা আরেকটি DNA স্ট্যান্ডের দিকে তাকাই যা এরকম আমরা জানি যে অ্যাডেনিন থাইমিনের সাথে এবং গুয়ানিন সাইটোসিন সাথে জুটি বাঁধে তাই একটি স্ট্যান্ডের অ্যাডেনিন অপর স্ট্যান্ডের থাইমিনের সাথে জুটি বেঁধে একে অপরের দিকে টানবে একটি স্ট্যান্ডের গুয়ানিন একটি সাইটোসিন সাথে জুটি বাঁধে অ্যাডেনিন থাইমিন এবং গুয়ানিন সাইটোসিন জোড় এবং এই জুটি DNA র দ্বৈত স্ট্র্যান্ডকে একটি হেলিক্যাল কাঠামো দেয় আকারে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এগুলি স্বয়ংক্রিয়ভাবেই হয় বেশ পেয়ারিং বা বেশগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন একে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার দেয় এবং ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অন্যান্য জিনিস যেমন DNA রেপ্লিকেশন ট্রানস্ক্রিপশন ট্রানসলেশন ইত্যাদি জিনিসগুলি সম্ভব করেছে এগুলি আমরা পরবর্তী বক্তৃতায় দেখব এইভাবে ডাবল স্ট্র্যান্ড গঠিত হয় এবং এই ডাবল স্ট্র্যান্ড তার বিভিন্ন কাজকর্মের জন্য অপরিহার্য হয়ে উঠেছে যদি আপনি একটি একক কোষে DNA দীর্ঘায়িত করেন এটি প্রায় 2 মিটার লম্বা হতে পারে এই 2 মিটার লম্বা DNA নিউক্লিয়াসে কোনভাবে স্থাপন করা হয় যা সাব মাইক্রন আকারের আমরা একটি ইউক্যারিওটিক কোষের যে কোষ ব্যাকটেরিয়া দেখি তা সাধারণত 10 মাইক্রন আকারের নিউক্লিয়াস তার চেয়ে অনেক ছোট এবং এই নিউক্লিয়াসে DNAটি স্থাপিত হয় যা দীর্ঘায়িত অবস্থায় 2 মিটার লম্বা তা সেখানে স্থাপিত হয় এটি কিভাবে সম্ভব তার কারণ DNA কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে আপনি এটি কল্পনা করতে পারেন আপনি এক টুকরো তুলোর সুতো নিতে পারেন এবং সেটি বারবার পাকানোর চেষ্টা করুন এটি ক্রমশ ছোট হয়ে যায় ঠিক একই জিনিস DNA র ক্ষেত্রেও ঘটে এবং এটি বারংবার যাকে বলে হিস্টোন প্রোটিন তার চারদিকে পাক খেয়ে এমন একটি আকারে পরিণত হয় যাতে এটি নিউক্লিয়াসে যথাযথ মানিয়ে যায় তাই DNA একটি ক্রোমাটিনে থাকতে পারে যা এই কুণ্ডলীকৃত রূপ ছাড়া আর কিছুই নয় কোষ বিভাজনের সময় ক্রোমাটিন আরো ঘনীভূত হয়ে দৃশ্যমান ক্রোমোজোম গঠন করে রঙিন পদার্থটি অন্য কথায় এই পর্যায়ে তারা রং শোষণ করে এবং সেই কারণে তাদের ক্রোমোজোম রঙিন শরীর বলা হয় কোষ বিভাজনের সময় ক্রোমাটিন আরো ঘনীভূত হয় দৃশ্যমান ক্রোমোজোম উৎপাদনের জন্য এটি অবশ্যই অণুবীক্ষণ যন্ত্রের তলায় দৃশ্যমান খালি চোখে নয় ভিডিওটি অবশ্যই দেখুন যা আপনাকে এই প্যাকেজিং এর বিস্তারিত বিবরণ দেয় এটি একটি চমৎকার অ্যানিমেশন যা আপনাকে দেখায় কিভাবে 2 মিটার লম্বা DNA আরেক প্রোটিন হিস্টোনের চারপাশে পাক খেতে খেতে একটি নিউক্লিয়াসে স্থাপিত হয় ভিডিওটি এখানে 19 নম্বরে অবশ্যই ভিডিওটি দেখবেন আসুন একটু অন্য বিষয় দেখা যাক আমরা বলেছি কোষ জীবনের গুরুত্বপূর্ণ কার্যকরী একক এবং এটি একটি অত্যন্ত ব্যস্ত জায়গা যেখানে প্রতিমুহূর্তে হাজার হাজার অনেক বিক্রিয়া ঘটছে কোষের ভেতরে এবং বাইরে পদার্থের যাতায়াত রয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি ল্যাকটিক এসিড কোষ থেকে বের হয় তাই সেখানে অনেক কিছু ঘটে এবং যে কোন প্রক্রিয়ার জন্য শক্তির প্রয়োজন হয় তাহলে কোষ কিভাবে এই সব কাজ এবং জীবন বজায় রাখার জন্য প্রয়োজনীয় শক্তি পায় এটি ঘটে গ্লুকোজে প্রচুর পরিমাণ শক্তির জন্য যদি আমরা গ্লুকোজকে ভেঙে দেই বা অক্সিডাইজ করি তাহলে একবারে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় কোষ সেই সব শক্তি একসাথে ব্যবহার করতে সক্ষম নাও হতে পারে তাই এর জন্য এককের আকারে শক্তি প্রয়োজন হয় যা এটি সরাসরি ব্যবহার করতে পারে এখানে এটিই ঘটে গ্লুকোজের বিপুল পরিমাণ শক্তি যাকে বলে এডিনোসিন ট্রাইফসফেট বা ATP তাতে যথাযথ ভাবে প্যাকেট করা হয় আপনারা হয়তো ATP শুনেছেন এটি এডিনোসিন ট্রাইফসফেট বোঝায় যা কোষে শক্তির উৎস এই প্রক্রিয়াটি ঘটে যাকে বলে ADP র সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট ফসফোরাইলেশন তার মাধ্যমে আমরা এই বিষয়গুলো বিস্তারিত ভাবে দেখব এইভাবে কোষ তার বিভিন্ন কাজ করার জন্য শক্তি পায় কিছু ধারনা পেতে অবশ্যই এই ভিডিওটি দেখুন এটি কিছুটা দীর্ঘ এবং পুরানো ভিডিও কিন্তু আমি মনে করি এটি একটি চমৎকার ভিডিও যা একটি পরিচিতির জন্য প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরে এটি অবশ্যই দেখুন যা প্রায় 9 মিনিট দীর্ঘ আমরা বলেছি ADP অ্যাডিনোসিন ডাইফসফেট ATP তে রূপান্তরিত হচ্ছে ADP এবং ATP হল নিউক্লিওটাইড তাদের কাঠামোতে একটি পেন্টোজ সুগার বেশ এবং ফসফেট গ্রুপ সংযুক্ত রয়েছে ATP র ক্ষেত্রে একটি রাইবোজ সুগার 2 প্রাইম অবস্থানে রাইবোজ OH এটি RNA র কিছুটা কাছাকাছি ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট তাই নাইট্রোজেনাস বেশ অ্যাডেনিন এখানে প্রথম কার্বনের সাথে যুক্ত 5 প্রাইম কার্বনের অক্সিজেনে ফসফেট গ্রুপ সংযুক্ত হয় যদি আপনার 2 টি ফসফেট গ্রুপ থাকে তাহলে একে বলা হয় অ্যাডিনোসিন ডাইফসফেট ADP এবং যদি 3টি ফসফেট গ্রুপ যুক্ত থাকে তাহলে আপনার অ্যাডিনোসিন ট্রাইফসফেট আছে তাই ATP এবং ADP হল শক্তির দিক থেকে গুরুত্বপূর্ণ অনু এবং নিউক্লিওটাইড শক্তি মুক্তির মাধ্যমে ATP ADP তে রূপান্তরিত হয় এবং এই শক্তি সঠিকভাবে ধারণ করা হয় বিভিন্ন কোষীয় প্রক্রিয়াগুলির প্রয়োজনীয়তা ইত্যাদি পূরণ করার জন্য প্রতি মোলে এটি প্রায় 73 কিলোক্যালোরি যা বিভিন্ন জিনিসের জন্য সঠিক পরিমাণ সম্পর্কিত ADP ATP তে রূপান্তরিত হয় এবং আমরা সেটিই করতে যাচ্ছি এভাবেই ATP তৈরি হয় এর জন্য শক্তি প্রয়োজন তাই এক প্রকার শক্তি সঞ্চয় করে রাখার জন্য ADP ATP তে রূপান্তরিত হচ্ছে যাতে তিনটি ফসফেট অনু আছে এগুলি ভেঙে ফেললে শক্তি উৎপন্ন হয় যা কোষের বিভিন্ন প্রক্রিয়াগুলির জন্য শক্তি সরবরাহ করতে পারে আসুন আমরা এই প্রক্রিয়াটি বিশদে দেখি আমরা জানি একটি ফসফেট গ্রুপ যোগ করার মাধ্যমে ADP ATP তে রূপান্তরিত হচ্ছে একে ফসফোরাইলেশন বলা হয় ADP র ফসফোরাইলেশন ATP উৎপাদন করে এবং ATP র ডিফসফোরাইলেশন ADP উৎপন্ন করে এই রূপান্তরটি বিভিন্ন প্রক্রিয়ার জন্য শক্তি সরবরাহ করে এবং কোষে শক্তি উৎপাদন করে ADP র ATP তে এই ফসফোরাইলেশন 2 টি প্রধান উপায়ে সম্পন্ন হয় একটিকে বলা হয় ADP র সাবস্টেট লেভেল ফসফোরাইলেশন ফসফেট গ্রুপ একটি মেটাবোলাইট থেকে ADP তে স্থানান্তরিত হয় এবং প্রক্রিয়াটি একটি এনজাইম দ্বারা মধ্যস্থতা করা হয় একেই বলা হয় সাবস্টেট লেভেল ফসফোরাইলেশন উদাহরণস্বরূপ গ্লুকোজ 6 ফসফেট তার ফসফেট গ্রুপ ATP গঠন করতে ADP তে স্থানান্তর করতে পারে আমি আপনাকে সেই উদাহরণ দেব না ধরা যাক একটি ফসফেট অনু ডিফসফোরাইলেট হচ্ছে এবং এই প্রক্রিয়া ADP কে ATP তৈরি করতে ফসফেট গ্রুপ সরবরাহ করতে পারে একেই ADP র সাবস্টেট লেভেল ফসফোরাইলেশন বলা হয় আমরা এর বিশদে যাব না এবিষয়ে অনেক কিছু জানার আছে তবে আমরা সেসব বিষয়ে যাচ্ছি না যাইহোক আপনি যদি বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওগুলো সহায়ক হতে পারে আমি বলব এগুলি এক ধরনের ঐচ্ছিক ভিডিও ADP র ইলেকট্রন ট্রান্সপোর্ট ফসফোরাইলেশন এখানে ATP গঠনের জন্য একটি অবিচ্ছেদ্য পর্দা জুড়ে হাইড্রোজেন আয়ন গ্রেডিয়েন্টের শক্তি ADP তে ফসফেট গ্রুপ যোগ করতে ব্যবহার করা হয় এটি একটি অত্যন্ত আকর্ষণীয় প্রক্রিয়া যা মিচেল প্রস্তাবিত করেছিলেন আমি মনেকরি এর জন্যই 1966 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন যা হাইড্রোজেন আয়ন গ্রেডিয়েন্টের মধ্যে সমন্বয় স্থাপন করে যার মাধ্যমে ATP তৈরি করা যেতে পারে যে ধারণাটি সেইসময় অনুপস্থিত ছিল তিনি এটি একটি অনুমান হিসেবে প্রস্তাব করেছিলেন এবং এটি অনেক কিছুর ব্যাখ্যা দিয়েছিল নোবেল পুরস্কারও জিতেছিলেন এটি এতটাই গুরুত্বপূর্ণ ইলেকট্রন ট্রান্সপোর্ট ফসফোরাইলেশন সম্পর্কে আরো কিছু অন্তর্দৃষ্টি পেতে আপনি এই 2টি ভিডিও দেখতে পারেন এগুলি তার বিবরণ এই প্রাথমিক কোর্সে বিস্তারিত আলোচনায় আমি যেতে চাই না কিন্তু যদি আগ্রহী হন তাহলে আপনি নিজেই এগুলো রপ্ত করতে পারেন সংক্ষেপে বলতে গেলে 4টি গুরুত্বপূর্ণ বায়োমলিকুল আছে শেষ থেকে প্রথম অনুযায়ী নিউক্লিক অ্যাসিড DNA RNA ATP ইত্যাদি প্রোটিন অ্যামিনো অ্যাসিডের পলিমার কার্বোহাইড্রেট সুগার ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি যা আমরা দেখেছি এবং লিপিড যা পর্দার উপাদান তেল মাখন ইত্যাদি এগুলোই হল 4টি গুরুত্বপূর্ণ বায়োমলিকুল সমস্ত জীব এই বায়োমলিকুলগুলি দিয়ে তৈরি এবং বায়োমলিকুলে গঠন কাঠামো সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এটিই জীবন নির্ধারণ করে তাই আমরা এই 4টি গুরুত্বপূর্ণ বায়োমলিকুল সম্পর্কে জানতে এত আগ্রহী ছিলাম আমাদের মূল গল্প যা ছিল কেন দই তৈরি হয় তাতে ফিরে এসে এখন আমরা সবকিছু একসাথে গুছিয়ে নিতে চলেছি আমরা বলেছিলাম এসিড উৎপাদন তারপর প্রোটিনের জমাট বাঁধা আমরা যে প্রোটিনটি খুঁজেছিলাম তা হল ক্যাসিন আমরা প্রোটিনের জমাট বাঁধা সম্পর্কে খানিকটা আলোচনা করেছি আমরা কিছু পার্শ্ববর্তী গল্পে গিয়েছিলাম যা মৌলিক জীববিজ্ঞান এবং জৈবিক অনুগুলি জানতে ভীষণ ভাবে সাহায্য করেছিল আসুন আমরা আমাদের প্রাথমিক গল্পে ফিরে আসি এবং এটি সম্পন্ন করি আমাদের এখানে জল H2O আছে এবং আমরা জানি জলের অনুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন রয়েছে যেকোনো সময়ে এর একটি অংশ আয়নিত হয়ে হাইড্রোনিয়াম H3O এবং হাইড্রোক্সাইড OH দেয় এটি একটি খুব ছোট অংশ 10 7 এবং তাই pH 7 হাইড্রোজেন আয়ন ঘনত্বের ঋণাত্মক লগ এটি বিভক্ত হয়ে যাওয়া বস্তুটির ঘনত্ব সম্পর্কে ধারণা দেয় এটি স্বাভাবিকভাবে ঘটে যা জলকে তার pH দেয় যখন কোষ থেকে মাধ্যমে অ্যাসিড আসে তখন মাধ্যমের pH আরো কমে যায় হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোক্সাইডের ঘনত্ব পরিবর্তিত হয় H যা হাইড্রোনিয়াম আয়ন গঠন করে ফলে এটি ক্রমশ বাড়তে থাকে এবং pH ক্রমশ কমতে থাকে প্রোটিনের দ্রাব্যতা pH এর উপর নির্ভরশীল কারণ প্রোটিনের সার্বিক পরিবর্তন pH এর উপর নির্ভর করে আপনি প্রোটিনের পরিবর্তন গুলি জানেন এটি একটি zwitter ionic অনু তাই এটি pH এর উপর নির্ভরশীল অ্যামিনো এসিডের প্রকৃতি যা প্রোটিন তৈরি করে সেইকারণে বিভিন্ন pH এ প্রোটিনের সার্বিক পরিবর্তন অনেক আলাদা হতে পারে আমরা বলেছিলাম যে যদি একটি প্রোটিন জলে দ্রবীভূত করা হয় এর চারপাশে একটি হাইড্রেশন লেয়ার থাকবে এই হাইড্রেশন লেয়ারের সাথে মিথস্ক্রিয়া pH পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় আইসোইলেক্ট্রিক pH এ আইসোইলেক্ট্রিক pH এমন একটি pH যেখানে কোন সার্বিক পরিবর্তন হয় না মিথস্ক্রিয়া খুব আলাদা হবে এবং সেই সময়ে প্রোটিনগুলির মধ্যে মিথস্ক্রিয়া বেশি হতে পারে তাই তারা দ্রবণের বাইরে চলে আসে এই সময় এর চারপাশে খুব বেশি হাইড্রেশন লেয়ার থাকে না তাই তারা দ্রবণের বাইরে চলে আসে নিজেদের মধ্যে মিথস্ক্রিয়ার জন্য তারা জমাট বেধে যায় মূলত এটি ঘটে pH এর সাথে প্রোটিনের বিন্যাসও পরিবর্তিত হতে পারে এটি আর দ্রবণে থাকতে পারে না তাই কেসিন প্রোটিন অনুগুলির সাথে তাদের হাইড্রেশন লেয়ারের ভিন্ন মিথস্ক্রিয়া হয় একটি নির্দিষ্ট pH এ তারা দ্রবণের বাইরে চলে আসে তারা একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে এইভাবে দই তৈরি হয় আমাদের মূল গল্প গুলির মধ্যে এটি একটি যার মাধ্যমে আমরা শুরু করেছিলাম আসুন আমরা এখানেই শেষ করি উল্লেখযোগ্য বিষয়গুলি আমরা আগেই দেখেছি 4টি প্রধান ধরনের বায়োমলিকুল বায়োমলিকুলগুলির নিজস্ব প্রকৃতি এদের একটি নির্দিষ্ট কার্যকারিতা দেয় তারা যেভাবে একত্রিত হয় অর্থাৎ তাদের কাঠামো একে প্রধান কার্যকারিতা দেয় অবশ্য আমরা এই বলে শুরু করেছিলাম যে অনেক অনুজীব রয়েছে তাদের সম্পর্কে জানা ও নিয়ন্ত্রণ করার নির্দিষ্ট উপায় রয়েছে বায়োমলিকুল সম্পর্কিত মডিউলের গল্পটি এই যখন আমাদের পরে দেখা হবে তখন আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব